নমস্কার তো গতকালের ক্লাসে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার থিওরেম সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমরা কিছু উদাহরণ আলোচনা করেছিলাম যেখানে বর্তনীতে স্বাধীন উৎস উপস্থিত ছিল তো এখন আজকের ক্লাস শুরু করা যাক এই ক্লাসে আমরা বেশি নজর দেবো সেই সব বর্তনীর উপর যেখানে নির্ভরশীল উৎস আছে এবং আমরা সেইসব বর্তনীগুলিকে সমাধান করবো ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফারের জন্য তো নির্ভরশীল উৎস যুক্ত বর্তনী নিয়ে আলোচনা আগে আলোচনা করা যাক যে আমরা আগের ক্লাসে কি দেখেছি আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার থিওরেম সম্পর্কে আলোচনা করেছিলাম আমরা বলেছিলাম যে লোডে ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার হবে যখন লোডের দিক থেকে দেখা ইনপুট রোধ লোডের সঙ্গে সমান হবে এটা করার জন্য আমরা থেভেনিন তুল্য বর্তনী ব্যবহার করি যদি তুমি বর্তনীটি দেখো যেখানে একাধিক উৎস বা একাধিক উপাদান আছে আমাদের কি করতে হবে আমাদের এটাকে থেভেনিন তুল্য বর্তনীতে রূপান্তর করতে হবে যেটা চিত্রে দেখানো আছে তারপর আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার বিশ্লেষণ করতে পারি তো এখন থেভেনিন তুল্য বর্তনী খুব গুরুত্বপূর্ণ বর্তনী দ্বারা লোডে সর্বোচ্চ পাওয়ার প্রদানের ক্ষেত্রে এবং আমরা এটাও আলোচনা করেছিলাম যে লোড ছাড়া সমস্ত বর্তনীটিকে থেভেনিন তুল্য বর্তনী দ্বারা প্রতিস্থাপিত করা যেতে পারে সমগ্র বর্তনীটি চিত্রে দেখানো আছে এখন আমরা এটাও আলোচনা করেছিলাম যে যদি আমরা লোডকে পরিবর্তন করি শুন্য থেকে অসীম পর্যন্ত একটি মুহূর্ত আসবে যেখানে লোড দ্বারা শোষিত পাওয়ারের মান সর্বোচ্চ হবে এবং এই পাওয়ারের মানই হলো উৎস দ্বারা লোডকে প্রদত্ত সর্বোচ্চ পাওয়ারের মান তো এই পরিস্থিতি আসবে যখন লোডের রোধ RL থেভেনিন রোধের সঙ্গে সমান হবে এবং সেক্ষেত্রে পাওয়ার হবে i2RL এবং এইভাবে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার পরিস্থিতি নির্ণয় করবো আমরা কিভাবে সেটাকে নির্ণয় করেছিলাম আমরা ব্যবহার করেছিলাম dpdRL যেটা হলো পাওয়ার p এর অবকলন চলরাশির সাপেক্ষে যেটা হলো লোড এবং আমরা দেখেছিলাম RL সাপেক্ষে পাওয়ার p এর অবকলন শুন্য হবে যখন RThRL হবে সুতরাং RThRL তে RL এর মধ্যে সর্বোচ্চ পাওয়ার যাবে যার মান হলো VTh24RTh এখন যেমনটি আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার হবে যখন লোডের রোধ সমান হবে থেভেনিন রোধের সঙ্গে এটা আমরা নির্ণয় করেছিলাম যখন পাওয়ার p এর অবকলন করেছিলাম RL এর সাপেক্ষে যেটা হলো চলরাশি এবং এখন আমরা জানি এটা হবে যখন dpdRL শুন্য হবে আমরা RL এর যে মান পেয়েছি সেটা পাওয়ার p তে বসালে পাওয়ারের মান সর্বোচ্চ বা সর্বনিম্ন হতে পারে এখন আমাদের বের করতে হবে যে আমরা dpdRL এর অবকলন করে যে মান পেয়েছি সেটা আসলে সর্বোচ্চ কিনা তো আমাদের কি করতে হবে আমাদের ক্ষমতাকে দুবার অবকলন করতে হবে RL এর সাপেক্ষে এবং প্রমাণ করতে হবে যে এটা শূনের থেকে কম তো যখন এটা শূনের থেকে কম হবে তার মানে আমরা RL যে মান নির্ণয় করেছিলাম সেটা সর্বোচ্চ তো এখন আমরা বিভিন্ন উপাদানের মান নির্ণয় করবো যেমন VTh RTh ও RL যখন বর্তনীতে নির্ভরশীল উৎস উপস্থিত প্রথমে তোমাকে বর্তনী থেকে লোডটিকে সরিয়ে দিয়ে হবে এখন লোড ছাড়া যে বর্তনীটি পড়ে থাকলো সেই বর্তনীটির থেভেনিন তুল্য বর্তনী নির্ণয় করতে হবে যখন তুমি থেভেনিন তুল্য বর্তনী নির্ণয় করে ফেলবে তখন প্রথমে তোমাকে RTh নির্ণয় করতে হবে যেখানে তুমি স্বাধীন উৎসগুলিকে শুন্য করবে তারমানে স্বাধীন ভোল্টেজ উৎসগুলিকে শর্ট করতে হবে ও স্বাধীন কারেন্ট উৎসগুলিকে ওপেন করতে হবে এবং সমস্ত নির্ভরশীল উৎসগুলিকে বর্তনীতে আগের মতোই যুক্ত রাখতে হবে এখন তুমি নেটওয়ার্কটিকে ভোল্টেজ উৎস v0 প্রয়োগ করবে তুমি তোমার সুবিধামত v0 অথবা i0 যেকোনো একটিকে ব্যবহার করতে পারো তুমি v0 সমান 1 ভোল্ট ব্যবহার করতে পারো বা i0 সমান 1 আম্পিয়ার ব্যবহার করতে পারো যেখানে আগে লোড যুক্ত ছিল তারপর তুমি নির্ণয় করবে RThv0i0 সুতরাং v0 হলো দুই প্রান্তের মান যেখানে তুমি হয় ভোল্টেজ উৎস অথবা কারেন্ট উৎস যুক্ত করেছো এবং তারপর ভাগ করেছো উৎসের কারেন্ট i0 দিয়ে এবং তারপর তুমি থেভেনিন ভোল্টেজের মান নির্ণয় করবে শেষমেশ তোমাকে কি করতে হবে তোমাকে RTh সমান RL করতে হবে কারণ ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার থিওরেম অনুসারে তোমার থেভেনিন রোধ লোডের সঙ্গে সমান হওয়া উচিত এবং তারপর লোডে প্রদত্ত ম্যাক্সিমাম পাওয়ার হবে pVTh24RTh তো আমরা এই পদ্ধতিটিকে ব্যবহার করবো লোডে প্রদত্ত ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করার জন্য যখন নির্ভরশীল উৎস বর্তনীতে উপস্থিত থাকবে তো একটি ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার থিওরেমের উদাহরণ নেওয়া যাক তারপর আমরা নির্ভরশীল উৎস বিবেচনা করবো মনেকর এটা একটা বর্তনী এবং তোমাকে R এর মান নির্ণয় করতে হবে যে মানের জন্য লোডে ম্যাক্সিমাম পাওয়ার যাবে যেটা হলো 3 মিলি ওয়াট এখন আমরা RL এর মান নির্ণয় করতে বলছি না আমরা জানতে চাইছি অজানা রোধ R এর মান যে মানের জন্য লোডে ম্যাক্সিমাম পাওয়ার যাবে যেটা হলো 3 মিলি ওয়াট আমাদের প্রথমে থেভেনিন তুল্য বর্তনী নির্ণয় করতে হবে তো থেভেনিন তুল্য বর্তনীর ক্ষেত্রে RTh এর তুল্য বর্তনী হবে যেটা হলো থেভেনিন রোধ তুমি সমস্ত ভোল্টেজ উৎসগুলিকে শর্ট সার্কিট করবে কারণ সেখানে 3 টি স্বাধীন ভোল্টেজ উৎস আছে তারপর তুমি লোড RL কে সরিয়ে ফেলবে এবং তুমি দেখবে এই দুটি প্রান্তে ইনপুট রোধ কতো সুতরাং সমস্ত ভোল্টেজ উৎসগুলিকে শর্ট করে তুমি এই তুল্য বর্তনীটি পাবে এবং তারপর তোমাকে RTh এর মান নির্ণয় করতে হবে তো এখানে তুমি দেখছো 3 টি রোধ সমান্তরালে আছে তো তুমি কি বলতে পারো যদি RTh হয় এই দুই প্রান্তের Req তাহলে তুমি লিখতে পারো 1Req1R1R1R3R ReqR3 এখন পরবর্তী কাজ হল থেভেনিন ভোল্টেজ নির্ণয় করা এখন মনে করাযাক এই নির্দিষ্ট নোডে ভোল্টেজ v0 তো আমরা কি লিখতে পারি আমরা এই নির্দিষ্ট নোডে কির্শফের কারেন্ট সূত্র Kirchhoffs current law ব্যবহার করতে পারি এবং আমরা VTh এর মান নির্ণয় করার চেষ্টা করতে পারি তো এখানে 1 ভোল্টের জন্য তুমি কি লিখতে পারো কারেন্টের মান কি হবে 1 v0R2 v0R3 v0R0 v0VTh2V সুতরাং ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার পরিস্থিতিটি হলো PmaxVTh24RTh3mW RThR3VTh24Pmax443mW⇒R1k তো এটা তোমাকে সাহায্য করবে বর্তনীর অজানা রোধ R এর মান নির্ণয় করতে যেটা নিশ্চিত করবে যে যে লোডটি বর্তনীতে যুক্ত আছে সেটা 3 মিলি ওয়াট পাওয়ার গ্রহন করবে তো এখন আরও একটা উদাহরণে আসা যাক যেখানে তুমি বর্তনীতে একটি নির্ভরশীল ভোল্টেজ উৎস দেখতে পাবে এখন আমাদের ab প্রান্তে যুক্ত লোড RL এর মান নির্ণয় করতে হবে এখন আমাদের লোড RL এর মান নির্ণয় করতে হবে যেটা প্রশ্নে প্রদত্ত বর্তনী থেকে সর্বোচ্চ পাওয়ার নেবে সুতরাং লোড বর্তনী থেকে সর্বোচ্চ পাওয়ার নেবে তো আমাদের প্রথমে থেভেনিন তুল্য বর্তনী নির্ণয় করতে হবে যেটা হলো থেভেনিন তুল্য রোধ তারসঙ্গে ab প্রান্তের থেভেনিন ভোল্টেজ তো প্রথমে আমরা কি করবো প্রথমে আমরা স্বাধীন ভোল্টেজ উৎসগুলিকে শর্ট সার্কিট করবো নির্ভরশীল উৎসগুলিকে বর্তনীতে যুক্ত রাখবো এবং তারপর ভোল্টেজ বা কারেন্ট উৎস যুক্ত করে বর্তনীটিকে সমাধান করবো RTh এর মান নির্ণয় করতে তো এখানে আমরা ab প্রান্তে একটি 1 মিলি আম্পিয়ারের কারেন্ট উৎস যুক্ত করতে চলেছি কেন 1 মিলি আম্পিয়ারের কারেন্ট উৎস কারণ R রোধ কিলো ওহমে আছে সুতরাং আমরা 1 মিলি আম্পিয়ারের কারেন্ট উৎস যুক্ত করতে পারি যাতেকরে বর্তনীটি সহজ হয় এটাতে ভোল্টেজ ভোল্টেই থাকবে তো এখন তুমি এই বর্তনীটি পেয়েছো সেখানে কোনো ভোল্টেজ বা কারেন্ট উৎস নেই কারণ এই অংশে যুক্ত করা ভোল্টেজ উৎসটি শর্ট সার্কিট করা হয়েছে আমাদের শুধু আছে নির্ভরশীল ভোল্টেজ উৎস ও তারপর আমরা বাইরে থেকে ab প্রান্তে একটি 1 মিলি আম্পিয়ারের কারেন্ট উৎস যুক্ত করেছি এখন আমাদের কি করতে হবে নোড a তে কিরর্শফের কারেন্ট সূত্র ব্যবহার করা যাক তো এই কারেন্ট উৎসগুলি নোড a তে এইদিক থেকে কারেন্ট প্রদান করছে এবং বর্তনীর অন্য দুটি অংশে কারেন্টের দিকে চিত্রে দেখানো দিকের মতো তুমি বলতে পারো 1 মিলি আম্পিয়ার কারেন্ট হলো নোড থেকে বেরিয়ে আসা কারেন্টের সমষ্টি নোড থেকে বেরিয়ে যাওয়া কারেন্টের মানটি হবে এই নোডের ভোল্টেজ মনেকরো নোড ভোল্টেজ va নোড a তে 1va40va120v010⇒405va480v0 তো এই সমীকরণটি আমরা বর্তনীর এই অংশ থেকে পেতে পারি এরপর যদি তুমি বর্তনীটি দেখো দেখবে সেখানে এই অংশে আর কোনো উৎস নেই তো এটার মানে v0 এর মান শুন্য হবে ঠিক যেহেতু v0 এর মান শুন্য এবং এই v0 ভোল্টেজটি 1 কিলো ওহমের দুইপ্রান্তে যেটা একটি চলরাশি যেটা নির্ভরশীল ভোল্টেজ উৎসকে নির্দিষ্ট করছে তো এক্ষেত্রে কি হবে যেহেতু v0 এর মান শুন্য তাই নির্ভরশীল ভোল্টেজ উৎস 120v0 এর মান হবে শুন্য শেষমেশ যদি তুমি v0 এর মান শুন্য এখানে বসাও তুমি পাবে 405va এটাকে সরল করলে পাবে va8V তো তারপর থেভেনিন রোধ হবে RThva1mA8k এখন পরবর্তী কাজ হলো থেভেনিন ভোল্টেজ নির্ণয় করা তো এখন আমাদের কি করতে হবে আমাদের মূল বর্তনীটি নিতে হবে তো তুমি উৎসগুলিকে এখন রাখবে তো যে ভোল্টেজ উৎসটিকে আমরা RTh নির্ণয় করার সময় ব্যবহার করেছিলাম সেটা কি আবার ফিরে আসবে এবং এখন আমাদের 1 কিলো ওহমের দুইপ্রান্তে ভোল্টেজের মান নির্ণয় করতে হবে যেটা হলো v0 তো এই অংশ থেকে যদি তুমি এই অংশটি দেখো তাহলে দেখবে যে 8 ভোল্ট উৎসটি 3 কিলো ওহম ও 1 কিলো ওহম উভয় রোধকেই স্লাপলাই করছে তো এটা একটা ভোল্টেজ বিভাজন বর্তনী তো শেষমেশ 1 কিলো ওহম রোধের দুইপ্রান্তে ভোল্টেজ v0 হলো v011382V তো তুমি যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করতে পারো v0 এর মান নির্ণয় করতে যেটা তোমার সুবিধা হবে অথবা তুমি লুপ সমীকরণ লিখে v0 এর মান নির্ণয় করতে পারো তো এখন তুমি v0 এর মান পেয়ে গেছো যেটা হলো নিরভরশিক ভোল্টেজ উৎসের নির্ভরশীল চলরাশি তো এরপর আমাদের VTh এর মান নির্ণয় করতে হবে তো এখানে যদি তুমি VTh এর মান নির্ণয় করো তাহলে তুমি আবার সেই ভোল্টেজ বিভাজন বর্তনী পাবে বা বিকল্প ভাবে তুমি i2 এর লুপ সমীকরণ লিখতে পারো 120v010103i240103i20 i2 120v050103 সুতরাং VTh404010 120v0 192V তো এখন তুমি VTh ও RTh পেয়ে গেছো তো তুমি পাওয়ার p এর মান নির্ণয় করবে pVTh24RTh 1922481031152W এটা হবে সর্বোচ্চ পাওয়ার যেটা লোডে প্রদত্ত হচ্ছে যেটা ab প্রান্তে যুক্ত আছে তো এইভাবে তুমি লোডে প্রদত্ত সর্বোচ্চ পাওয়ারের মান নির্ণয় করতে পারো যখন বর্তনীতে নির্ভরশীল উৎস আছে এখন এরপর আমাদের আরও একটি বর্তনী আছে যেখানে নির্ভরশীল উৎস আছে আমি এটা তোমাদের বাড়িতে সমাধান করার জন্য ছেড়ে রাখলাম যাতেকরে তোমাদের একটা ভালো ধারণা হয়ে যায় যে কিভাবে নির্ভরশীল উৎস থাকা বর্তনী সমাধান করতে হয় আমি তোমাদের শুধু সূত্রটি বলে দেবো যে কিভাবে তুমি সমাধান করবে তো আমাদের নির্ণয় করতে হবে RL এর মান যেটা বাকি বর্তনী থেকে সর্বোচ্চ পাওয়ার নেবে তো এটা হলো বাদবাকি বর্তনী তোমাকে শুধু Rth ও Vth এর মান নির্ণয় করতে হবে Rth নির্ণয় করার জন্য তুমি এটাকে শর্ট সার্কিট করবে তুমি এই ধরণের বরতুনি পাবে তো এটা হলো নির্ভরশীল ভোল্টেজ উৎস এটা হলো 3vx এটা হলো 1 ওহম এটা হলো 2 ওহম এবং তোমার আছে 4 ওহম এবং তোমাকে থেভেনিন রোধ নির্ণয় করতে হবে তো তুমি কি করবে তুমি প্রান্তে 1 আম্পিয়ার কারেন্ট উৎস প্রয়োগ করবে এবং তুমি প্রান্তে v0 এর মান নির্ণয় করবে এবং Rth এর মান হবে v01 আম্পিয়ার তো এটাকে সমাধান করলে Rth এর মান পাবে 1122 ওহম অনুরূপভাবে Vth এর জন্য তোমাকে শুধুমাত্র বর্তনীটিকে সমাধান করতে হবে যেখানে থাকবে 9 ভোল্ট উৎস 2 ওহম ও নির্ভরশীল ভোল্টেজ উৎস এবং এখানে 4 ওহম রোধ আছে যেটার বর্তনীতে কোনো গুরুত্ব নেই কারণ এটা ওপেন সার্কিট করা আছে তো এখানে তুমি Vth এর মান বের করার চেষ্টা করতে পারো আমাদের এখানে 3vx আছে 1 ওহম রোধ আছে 3vx নির্ভরশীল ভোল্টেজ উৎসের দুইদিকে এবং নির্ভরশীল উৎসগুলির জন্য নির্ভরশীল চলরাশি হলো 2 ওহম রোধের দুইপ্রান্তের তো তুমি লুপ সমীকরণ লিখতে পারো এবং সরল করে v এর মান নির্ণয় করতে পারো তো যখন তুমি সরল করবে তখন Vth এর মান পাবে 7 ভোল্ট সুতরাং এখন তুমি Rth ও Vth এর মান পেয়ে গেছো এবং তুমি p max এর মান নির্ণয় করতে পারো তো তুমি এই সমীকরণের সাহায্যে p max এর মান নির্ণয় করতে পারো আমি এটা তোমাদের বাড়ির কাজ হিসাবে ছেড়ে রাখলাম থেভেনিন তুল্য বর্তনী নির্ণয় করার জন্য এরসঙ্গে আমরা আজ আমাদের ক্লাস শেষ করলাম নমস্কার